সুতরাং আজকে এখন আমরা 2D FEM প্রান্ত ভিত্তিক FEM এর চূড়ান্ত দিকটি দেখব যেখানে আমরা ম্যাট্রিক্স উপাদানগুলির গণনা করার ক্ষেত্রে কয়েকটি সংখ্যামূলক দিক দেখব সুতরাং এখন পর্যন্ত আমরা কীভাবে ম্যাট্রিক্স উপাদানগুলি সঠিকভাবে গণনা করব সে সম্পর্কে মোটেই কথা বলিনি আপনি যদি কোন ফাংশন মনে রাখেন তবে আমাদের ছিল এটিই আমরা বলেছিলাম এবং তারপরে আমরা যখন বলেছিলাম এটি বলার জন্য একটি বিশেষ পরীক্ষার ফাংশন চয়ন করুন এই T এর ভিত্তিতে নিজেই প্রসারিত হবে সুতরাং আপনাকে এমন কিছু ভাবতে হবে এটাই আমাদের উদ্বিগ্ন করবে সুতরাং আমরা কী করেছি আমরা কিছু অভিব্যক্তি হিসাবে রেখেছি তবে আমরা কীভাবে তা গণনা করবঠিক আছে সুতরাং এখানে কিছু সূক্ষ্মতা আছে যা আমরা আলোচনা করব সুতরাং আমরা এখানে সমীকরণের সমাবেশটি নিয়ে আলোচনা করব যেখানে আপনি সকলেই এর সাথে পরিচিত সুতরাং আপনি লক্ষ্য করেছেন যে এখানে এই মূলধন A এর ম্যাট্রিক্স উপাদানগুলি এই ধরণের পদগুলির অধিকার নিয়ে গঠিত পদগুলি সবুজ বর্ণিত হয়েছে সুতরাং এগুলি সমস্ত সংযুক্তি তাদেরকে আমরা সংযুক্তকরণের সহগ বলি সুতরাং বিভিন্ন টির মধ্যে কথা বলতে আমরা আগ্রহী এখন হ্যাঁ এখানে এটিই মূল অভিব্যক্তি যা আমাদের নিজের মনে রাখতে হবে টি এর রূপ কী সুতরাং একটি আছে এগুলি হল ধরণের শর্ত যা আমাদের গণনা করতে হবে ঠিক আছে এখন টি এর জন্য যদি আপনি মনে করেন যে টি এর জন্য আমাদের কী ফর্ম ছিল আসুন ফিরে আসুন আমাদের বেশ কিছুক্ষণ আগে বেস ফাংশনগুলিতে ফিরে যেতে হবে ঠিক আছে সুতরাং এই ফর্মটিতে আমাদের অধিকার আছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলি x এবং y তে সঠিক line সুতরাং আসুন আমরা সমস্ত পথে ফিরে আসি এবং তাদের ঠিক রাখি সুতরাং আমার সাথে ছিল সঠিক এই মূলধনটি এ বি সি ডি যেখানে এগুলি মৌলের ডান দিকের সমন্বয়গুলি থেকে আসে ঠিক আছে সুতরাং সব আমাকে দেওয়া হয়েছে সুতরাং একটি জিনিস এখানে আপনার প্রথম পদ দ্বিতীয় মেয়াদে 2 টি পদ রয়েছে প্রথম মেয়াদে আমার গণনা করা দরকার ঠিক আছে সুতরাং যখন আমি গণনা করি আপনি এখানে কি ঘটবে বলে মনে করেন সুতরাং আমি কী করব তা কার্ল গণনা করার জন্য এটি একটি ভেক্টর সুতরাং তবে মূলতঃ ধ্রুবক ঠিক আছে এটি x এবং y কোনও ফাংশন নয় এটি ঠিকঠাকভাবে সংহত করা সহজ শর্তাবলী সম্পর্কে মত কি আমার কী ধরণের অভিব্যক্তি হবে সুতরাং আপনি একটি আছে এবং যা এই ফর্মটির এটিতে কিছু A B C D রয়েছে এবং আমি বিন্দুর product ঠিকঠাক নিতে যাচ্ছি সুতরাং আমি যখন ডট product গ্রহণ করি তখন আমি x উপাদানগুলি গুণ করি ছাত্র আপনার কাছে y2 আছে ঠিক তাই আমার কাছে y2 আছে x2 এবং ছাত্র xy আমার xy টার্ম কি হবে কেবল x উপাদানগুলি একে অপরের সাথে বিন্দুযুক্ত হয় সুতরাং আমি এক্সওয়াই শব্দটি পাব না তবে আমি একটি ধ্রুবক শব্দ y এবং একটি ধ্রুবক শব্দ এক্সে পরিণত করব আমরা ঠিক রৈখিক পেতে হবে সুতরাং মূলত এটি আমাকে x y তে চতুর্ভুজ দিতে চলেছে কিছু পদ এখানে xy শব্দটি নাও থাকতে পারে এবং ঠিক আছে তবে আমাদের সেই নির্দিষ্টকরণগুলিতে উচিত নয় আমরা একটি সাধারণ পন্থা দেওয়ার চেষ্টা করব এখন যদি আমি এখানে বিধানসভাটির মেয়াদ ফিরে দেখি তবে একবার মূলধনই হয় না যখন আমি এই মূলধনটি এখানে ফাই পেয়েছি আমাকে উপাদানটির সাথে এটি সংহত করতে হবে আমাকে সঠিকভাবে কাজ করতে হবে ঠিক আছে সুতরাং আমরা যা চাই তা হল ঠিক আছে যেখানে এই পদটি স্থির থাকে তার অর্থ ধ্রুবক এবং চতুর্ভুজ পর্যন্ত আমাদের ঠিক আছে সুতরাং এখন এই উপাদান ই হয় এমন কিছু যা খুব সাধারণ হতে চলেছে এটি আপনার খুব সাধারণ ত্রিভুজ হতে চলেছে আপনার সিএডিডি সফ্টওয়্যার আপনাকে এই সমন্বয়গুলি দিয়েছে x1 y1 যেখানে সাধারণত এই উপাদানগুলি ঠিক থাকবে তার উপর আপনার শূন্য নিয়ন্ত্রণ রয়েছে এখন যা অবশিষ্ট রয়েছে তা হল এই অবিচ্ছেদ্য গণনা করা এবং সংহতটি সাধারণভাবে একটি বহুপদী আপনি কীভাবে এই অবিচ্ছেদ্য গণনা করবেন একবার আমি কীভাবে এই অবিচ্ছেদ্য গণনা করতে পারি তা আমি সম্পন্ন করেছি সুতরাং আমাদের কতগুলি মাত্রিক সংহতকরণ করতে হবে ছাত্র ২ 2 D ইন্টিগ্রেশন এটির চেহারা থেকে এটি খুব সহজ দেখাচ্ছে না এটি খুব সহজ বলে মনে হয় না আমি কী জানি যে কীভাবে একটি বিশেষ ধরণের ত্রিভুজকে সংহত করতে হয় মনে করি আমি আপনাকে একটি ইউনিট ত্রিভুজ দিচ্ছি সুতরাং আসুন আমরা এই ফর্মটির একটি ত্রিভুজটি বিবেচনা করি সুতরাং এটি একটি 90 ডিগ্রি আসুন আমরা এটিকে কল করি যাক u এবং v আসুন আমরা এটি 10 কল করি এবং এটিকে 01 কল করি এখন এই ত্রিভুজটিতে আমি বলতে পারি যে আপনি একটি অবিচ্ছেদ্য করতে পারেন এ F টি এই ত্রিভুজটির উপরে কিছুটা বহুপদী আমরা কীভাবে এই অবিচ্ছেদ্য করতে জানি আমরা সকলেই কিছুটা প্রাথমিকভাবে আন্ডারগ্রাড 2 মাত্রিক সংহতকরণের সময় এটি অধ্যয়ন করেছি আমরা কীভাবে করব আমরা ঠিক এখানে এটি একটি স্ট্রিপ মধ্যে এটি ভাঙ্গা সুতরাং এখানে ভি র জন্য একীকরণ সীমা কি সুতরাং এই সমীকরণ কি লাইন u v 1 টি ঠিক তাই যদি আমি এই অভিব্যক্তিটি ইন্টিগ্রাল হিসাবে লিখতে পারি সুতরাং প্রথমে আমি একীভূত করতে পারি আমাদের বলতে দিন সুতরাং অবিচ্ছেদ্য ঠিক তাই আমি এটি করব এবং এটাই যদি বহুপদী হয় তবে আপনি দেখতে পাচ্ছেন গণনা করা খুব সহজ হবে ঠিক আছে আমি এটি পেতে পারি যদি আমি চূড়ান্তভাবে হাঁ হয় তবে আমি এটির জন্য একটি বদ্ধ ফর্ম প্রকাশ পেতে পারি ছাত্র হ্যাঁ আপনি একটি বদ্ধ ফর্ম সমীকরণ পাবেন কারণ অবশেষে কেবলমাত্র বহুবচন হবে আমি তাদের সীমাবদ্ধকরণের বিকল্প সংহত করতে পারি এবং আমি এটি পেয়ে যাব আসলে আমি যদি এই মত সবচেয়ে সাধারণ অভিব্যক্তি আছে সক্রিয় আউট খুব খুব সুন্দর অভিব্যক্তি হিসাবে দেখা যাচ্ছে সুতরাং আশ্চর্যজনক যে এটি এত সহজ হিসাবে দেখা যাচ্ছে সুতরাং আপনি উদাহরণস্বরূপ পরীক্ষা করতে পারেন যদি আমি p 0 q রাখি সুতরাং যে হয় আমার কী পাওয়া উচিত যখন p এবং q উভয়ই 0 হয় এটি কী হয় আসল ভাবে ছাত্র অর্ধেক কারণ ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক ঠিক যা এই অভিব্যক্তিটি আপনাকে ঠিকও দেয় সাধারণ চেক আমরা কীভাবে এই ত্রিভুজকে সংহত করতে জানি তবে আমরা যা চাই তা এই লাল ত্রিভুজটিতে আমরা কোনওভাবে এই তথ্যটি ব্যবহার করতে পারি ছাত্র লম্ব দ্বিখণ্ডক কিসের লম্ব দ্বিখণ্ডক সবুজ ত্রিভুজ লাল ত্রিভুজ কোনও এককের ত্রিভুজ নয় সুতরাং এখন থেকে আপনি একটি লম্ব দ্বিখণ্ডক স্থাপন করতে চান ছাত্র যে কোনও নোড যে কোনও নোড থেকে বিপরীত প্রান্তে এবং তারপরে শিক্ষার্থী প্রান্তটি দ্বিখণ্ড করুন ঠিক আছে কিন্তু এটি এখনও একক নয় আপনি বলছেন যে ত্রিভুজগুলিকে দুটি সমকোণযুক্ত ত্রিভুজে বিভক্ত করুন এবং একে অপরের সংহতকরণ করুন তবে আপনার মনে আছে আপনাকে তখন আপনার ত্রিভুজগুলিকে ঘোরাতে হবে কারণ এখনই আপনার সহ অক্ষ অক্ষ আপনার যা ত্রিভুজগুলি সবুজ ত্রিভুজের মতো সমন্বিত অক্ষের সাথে একত্রিত হয় না এটি আপনার x এবং y সুতরাং এটি যথেষ্ট নয় এবং যাইহোক যে কোনও জন্তু বাহিনীর পদ্ধতির মতো শোনাচ্ছে সেখানে কিছু চালক রয়েছে যদি আমি চাই তবে আমি যে ইঙ্গিতটি আপনাকে বোঝাতে চাইছি তার অর্থ হল ভেরিয়েবলের পরিবর্তন সেখানে কি ভেরিয়েবলের পরিবর্তন রয়েছে যা আমি যা জিজ্ঞাসা করছি এটি একে অপরের সাথে 2 টি ত্রিভুজকে মানচিত্র করতে পারে সুতরাং আপনি ইউনিট ত্রিভুজের কোনও ত্রিভুজকে আসলভাবে ভাবতে পারেন মনে করে আমি আপনাকে কিছু কাদামাটি জানাচ্ছি এবং আমি আপনাকে এটি একটি ইউনিট ত্রিভুজ হিসাবে মানচিত্র করতে বলি তাদের একই এলাকা রয়েছে একই ক্ষেত্রের দরকার নেই আপনি আপনার কাদামাটি প্রসারিত করতে পারেন বা আপনার কাদামাটি সঙ্কুচিত করতে পারেন সুতরাং আমি যদি চাই যে আপনি এই লাল ত্রিভুজটিকে সবুজ ত্রিভুজটিতে মানচিত্র করুন তবে আপনি প্রথম কাজটি করবেন X1 y1 এর পরে উত্সে নিয়ে যান প্রক্ষেপণ নয় আপনি কোনও প্রকারের প্রসারণ যেমন x2 y2 এক্স অক্ষের উপরে চলে যান x3 y3 y অক্ষের ডানদিকে যায় সুতরাং এটি সাধারণভাবেই সম্ভব আমি বলতে চাই কমপক্ষে স্বজ্ঞাতভাবে এটি হওয়া উচিত আমার অর্থ এটি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে যে একটি রূপান্তর আছে যা এটি থেকে এই ঠিক আছে সুতরাং আসুন এটি কাজ করার চেষ্টা করা যাক সুতরাং x y আসুন আমরা এটি লেখার চেষ্টা করি এটি হল রূপান্তর সুতরাং ভাল যে আমরা আসার আগে সুতরাং আমাদের দেখতে দিন সুতরাং আমি আপনাকে উত্তরটি দেব যে এখানে থেকে এখানে রূপান্তর আছে এবং এটিকে অ্যাফাইন রূপান্তর বলা হয় এটা কিভাবে কাজ করে সুতরাং ধরুন আমি লিখি এখন ধরা যাক আমি u 0 v 0 কে প্রতিস্থাপন করব আমি x1 পাই u 1 v 0 রাখুন ছাত্র x2 y2 ঠিক তাই আমি পাবো ছাত্র x2 y2 x2 y2 এবং অন্যান্য পয়েন্ট 01 আমি পেয়েছি x3 y3 সুতরাং আমি একটি রূপান্তর পেয়েছি যা খুব ঝরঝরে আমার লাল ত্রিভুজটিকে সবুজ ত্রিভুজের সাথে ম্যাপিং করছে খুব চতুর তাই এর অর্থ আমি সাধারণভাবে ফর্মটির অবিচ্ছেদ্য রূপান্তর করতে পারি আপনি যখন ভেরিয়েবল পরিবর্তন করেন তখন মূল জিনিসটি কী যে আপনার রূপান্তরটির জ্যাকবীয়িয়ানকে ভুলে যাওয়া উচিত নয় কোনটি তাই জ্যাকবীয় শব্দটি এখানে আসবে সবচেয়ে সাধারণ তথাকথিত আপনি যা করতে পারেন তা fx y 1 রাখুন এই 2 ত্রিভুজগুলির বিভিন্ন অঞ্চল রয়েছে সুতরাং জ্যাকবিয়ান অঞ্চল ছাড়া কিছুই নয় লাল ত্রিভুজের ক্ষেত্রফল কারণ সুতরাং আমি বলতে চাইছি এটি নতুন কিছু নয় আমরা আন্ডারগ্রাডে দেখেছি সম্ভবত আপনি কীভাবে 2 মাত্রিক সংহতকরণ করবেন ভেরিয়েবলের পরিবর্তন কীভাবে করবেন সুতরাং উদাহরণস্বরূপ এটির সাহায্যে আপনি জানেন যে আমি মনে করেছি যে আমি অবিচ্ছেদ্য মূল্যায়ন করতে চেয়েছিলাম তো তুমি এখন কি করবে সুতরাং আসুন আমরা এই শব্দটিকে a b c d বলি ঠিক আছে কেবল সংক্ষিপ্ত হাতের স্বরলিপি এবং এটি অবিচ্ছেদ্য যা আমি ঠিক গণনা করতে চাই আমরা x x2 y y2 এর মতো একটি পদ পেয়ে যাব এটি আমার কাছে পদ হবে সুতরাং ধরুন আমি এই ত্রিভুজটির সাথে x সংহত হয়েছি তো এখন আমার রেসিপিটি কী সুতরাং x আমাকে এখন নতুন ভেরিয়েবলের ক্ষেত্রে বিকল্প হিসাবে লিখতে হবে সুতরাং এটি তাই হবে এবং এটি এখন ত্রিভুজ র উপর একীভূত হ্যাঁ হ্যাঁ এর অর্থ কী তাই আমরা মূল্যায়ন করা সহজ এটি মূল্যায়ন করা খুব সহজ কারণ আমি এই সূত্র থেকে প্রাপ্ত বিশ্লেষণী এক্সপ্রেশনগুলি জানি আপনার এবং v এর যে কোনও শক্তি আমি মূল্যায়ন করতে পারি সুতরাং আমি এখানে এটির পরিবর্তে স্থান দিতে পারি এবং আমি এটি ঠিক করি সুতরাং আমার কোড আমি যখন AM এর মূল্যায়ন করতে যাই n পদগুলি আমার কাছে করণীয় সুতরাং আপনার জ্যাকবীয়দের ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ যখন আপনি বাস্তবায়নের দিকে নেমে আসেন আপনি জ্যাকবিয়ান গণনা করেন ঠিক ঠিক মাঝখানে কিছু পরিবর্তনের চেষ্টা করবেন না কারণ পয়েন্টগুলি কেন্দ্রিকভাবে আপনি 1 বা a 1 পেতে পারেন জ্যাকবীয়ানের সংজ্ঞায় আপনার উচিত হবে না সেখানে একটি নিখুঁত মান রাখার চেষ্টা করুন এটি কী তা হল প্রচুর কোডিং ভুলের উত্স অন্য যে কোনও প্রশ্ন আমি এ সম্পর্কিত কোনও প্রশ্ন বলতে চাইছি ছাত্র স্যার জ্যাকবীয়ানের সূত্র কী সুতরাং জ্যাকবীয়ানদের জন্য সূত্রটি জ্যাকবীয়ানদের কাছে du হিসাবে শর্ত রয়েছে দুঃখিত সুতরাং আপনার কাছে আছে ঠিক আছে এই জ্যাকবীয়দের জন্য কনভেনশন লোকের থেকে লোকের চেয়ে পৃথক হয় কিছু লোক যাকে যাকোবীয় হিসাবে ট্রান্সপোজ হিসাবে নেয় তবে ট্রান্সপোজ নির্ধারককে পরিবর্তন করে না ছাত্র সুতরাং নতুন সংহতকরণ সীমা পরিবর্তন সাপেক্ষে থাকবে নতুন সংহতকরণ সীমা হল এই সবুজ ত্রিভুজ কারণ আমরা সেই ম্যাপিংটি করেছি সুতরাং আমি ভ্যারিয়েবলের এই পরিবর্তনটি x y থেকে u v করছি ঠিক আছে সুতরাং এই তিনটি নোডের সমন্বয়ের সীমাগুলি এই সবুজ নোডগুলিতে চলে যায় সুতরাং সংহতকরণের সীমাগুলি এই সবুজ ত্রিভুজটি সূক্ষ্ম হবে এবং সমস্ত কিছুই আপনার এবং v সূত্রের ক্ষেত্রে এবং কারণ এটি চূড়ান্ত শক্তিশালী এখন ম্যাট্রিক্স উপাদানগুলি গণনা করার জন্য আমার কাছে বদ্ধ ফর্ম এক্সপ্রেশন আছে কল্পনা করুন আপনার এমন একটি কোড আছে যেখানে 1 মিলিয়ন উপাদান রয়েছে এবং যদি আপনার একটি বন্ধ ফর্ম এক্সপ্রেশন থাকে তবে আপনি কেবল এটির পরিবর্তে এবং আপনি জিনিসটি পেয়ে যান এখানে কোনও অতিরিক্ত গণনার দরকার নেই এখানে ডানদিকে কোনও কোয়াড্রিক্টস রুলেরও প্রয়োজন নেই সুতরাং আরওজটিল সমস্যাগুলি আপনাকে এই মিলিয়ন এন্ট্রিগুলির জন্য প্রতিটি জন্য চতুর্ভুজ বিধি ব্যবহার করতে পারে সুতরাং এটি একটি তাৎপর্যপূর্ণ যদি এটির 1 বা 2 বার করতে হয় তবে এটি কোনও ব্যাপার নয় তবে আপনাকে যদি 1 মিলিয়ন দ্বারা গুণিত করতে হয় তবে সময়টি যোগ হয় সেখানে আপনার অবিচ্ছেদ্য সমীকরণ পদ্ধতির মতো আপনাকে চতুর্ভুজ বিধি ব্যবহার করে ম্যাট্রিক্স সহগগুলি গণনা করতে হয়েছিল চৌম্বকীয় ক্রমের উচ্চতর অর্ডার যত বেশি সঠিক আপনি সঠিকভাবে ব্যবহার করেছেন সুতরাং এটি আপনাকে জানায় যে আপনি যদি জানেন যে আপনি যদি খুব সঠিক উত্তর চান তবে আপনাকে ম্যাট্রিক্সের মূল্যায়ন করতে অনেক সময় ব্যয় করতে হবে তবে আপনি সেই ম্যাট্রিক্সকে উল্টাতে সময় ব্যয় করবেন এখানে আপনি এন্ট্রিগুলির জন্যই একটি বদ্ধ ফর্ম প্রকাশ পাচ্ছেন সুতরাং ম্যাট্রিক্সগুলি দ্রুত তৈরি করা ম্যাট্রিক্সগুলি নিজেই দ্রুত সমাধানের জন্য এটিও দ্রুত সুতরাং এগুলি FEM পদ্ধতিগুলির দ্বিগুণ সুবিধার মতো